সুতরাং আবার ফিরে এলাম সুতরাং এই কারণেই এই 2 টি সমীকরণ আপনি ম্যাট্রিক্স আকারে লিখতে পারেন ঠিক আছে সুতরাং এটি 1 R1 1 R 2 এবং এটি 1 R2 এবং এটি এখানে 1 R21 R 2 1 R2 v 1 v 2 সমান 4 6 সুতরাং এই 2 টি প্রশ্ন সঠিকভাবে সমাধান করা যেতে পারে তবে এখানে আপনি কেবল 2 জন আপনি যাকে 2 অজানা বলছেন সুতরাং সহজেই আপনি ম্যাট্রিক্স অপারেশন সমাধান করতে পারেন কেবল তার পরিবর্তে আপনি তার বিকল্প নিতে পারেন এবং আপনি সহজেই সমাধান করতে পারেন তবে এটি যদি 2 2 4 বা 5 এর চেয়ে বেশি কিছু বলে মনে হয় তবে এটি আপনাকে নির্দিষ্ট কৌশলগুলি অনুসরণ করতে হবে সুতরাং কেবল ক্র্যামারের নিয়মটি এখানে আলোচনা করবো এবং একটি ছোট কৌশল আমি আপনাকে দেখাব যা সঠিকভাবে 2 থেকে 2 ম্যাট্রিক্সের জন্যই বৈধ সুতরাং এটি যুগপত সমীকরণ এবং ক্র্যামারের নিয়ম সার্কিট বিশ্লেষণের সামান্য ধারণা প্রয়োজন সুতরাং এই কারণেই আমি এই ছোট করে নিয়েছি ঠিক সুতরাং সমকালীন সমীকরণগুলির একটি সেট বিবেচনা করা পৃথক করে সমীকরণটি 1 1 x 1 ডান আমি ঠিক এটি তৈরি করছি এটি 1 1 x 1 1 1 2 x 2 পর্যন্ত 1 1 xn ধরো সমান b 1 এই সমীকরণ 1 এক সমীকরণ একইভাবে একটি 21 x1 একটি 2 2 x 2 একটি 2 n xn এটি 2 এ একইভাবে শেষ এক 1 x 1 একটি 2 x 2 দুঃখিত একটি 1 x 1 একটি 2 x 2 পর্যন্ত অন xn এটি একটি bn ঠিক আছে সুতরাং আপনার কাছে সমকালীন সমীকরণের অনেকগুলি সংখ্যা রয়েছে এবং আপনি লেখেন bn সুতরাং এই সমীকরণটি যদি ম্যাট্রিক্স আকারে রাখেন আমি এটি পরিষ্কার করে লিখি আপনি যদি এই সমীকরণটি ম্যাট্রিক্স আকারে রাখেন তবে এটি এটির মতো করে তৈরি করতে পারেন যে এটি 1 1 1 এটি একটি ম্যাট্রিক্স এটি 1 1 1 তারপর 1 2 2 এবং 1n এই সমস্ত জিনিস সামান্য আপনি ম্যাট্রিক্স অধ্যায়ে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন এবং এটি একটি ম্যাট্রিক্স এটি x 1 x 2 xn সুতরাং একটি ম্যাট্রিক্স n ম্যাট্রিক্সে হয় ডানদিকে এবং এটি xটি আসলে 1 টি ভেক্টরের ডানদিকে রয়েছে এই b 1 b 2 bn আসলে এটি b বা আপনি যাকে 1 ভেক্টর হিসাবে ডেকেছেন ডান দিকে সুতরাং এটি আসলে সমীকরণ 10 হিসাবে দেওয়া হয়েছে সুতরাং এই সমীকরণটি AX B এর সমান হিসাবে লেখা যেতে পারে বা x সরাসরি সমাধান হওয়া x এর সমান অবশ্যই একটি বিপরীত বি এর সমান যদি কোনও বিপরীত থাকে তবে কোন ভাবেই কখনও কখনও একটি বিপরীত অনুসরণ করবেন না সুতরাং আপনি গণনা দক্ষতার জন্য সঠিক এই জাতীয় রৈখিক সমীকরণগুলি সমাধান করার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেন এখন এটি আসলে AX B এর সমান এখন এ টি একটি ম্যাট্রিক্সের সমান এটি a1 1 a 1 2 1n a21 a2 2 a2n এর পরে একটি টার্ম a 1 a 1 1 এরপরে আসবে এমন টার্ম an1 an2 ann একইভাবে X x 1 x 2 এর সাথে Xn পর্যন্ত সমান এবং B b 1 b 2 bn এর সমান সুতরাং n ম্যাট্রিক্সে একটি বর্গ ম্যাট্রিক্স যেখানে x এবং b কলাম ভেক্টর যা n 1 ম্যাট্রিক্সে ডানদিকে সুতরাং এটি আসলে কলাম n 1 n 2 1 ম্যাট্রিক্সে ডান ম্যাট্রিক্সে 1n লিখতে পারে সুতরাং সমীকরণটি সমাধান করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে যা উপরের সমীকরণ AX এর B এর সমান এটি হল ব্যাক প্রতিস্থাপন গাউসিয়ান নির্মূলকরণ ম্যাট্রিক্স বিপরীকরণ ক্র্যামারের নিয়ম Cramer's rule এবং সংখ্যা বিশ্লেষণ এই জিনিসটি সমাধান করার জন্য অনেকগুলি পদ্ধতি থাকতে পারে তবে এটি প্রয়োগ করতে হবে যা গণনাগতভাবে দক্ষ হবে তবে কোনওভাবেই কোনও কাজ করবে না কোনও কম্পিউটার কোড বা কিছু লিখবে না সুতরাং কেবলমাত্র সেই সমস্ত বিষয়গুলি সমাধান করতে হবে যা শ্রেণিকক্ষে অনুশীলনযোগ্য হিসাবে ক্লাসরুমের অনুশীলন হিসাবে ততক্ষণে দেখা যাবে ঠিক আছে আমাকে সেই ক্লাসরুমে দেখতে হবে যে কীভাবে এটি দ্রুত সমাধান করতে পারে সুতরাং Cramer এর নিয়ম একই সাথে সমীকরণের সমাধান করতে ব্যবহৃত হতে পারে Cramer এর নিয়ম অনুসারে সমীকরণের 210 এর সমাধানটি AX এর সমান এটি হল সমীকরণটি B এর সমান হলে ডানদিকে আপনি যখন এই সমীকরণটি সমাধান করছেন সুতরাং এটি সহজে সমাধান করা যায় x 1 ডেল্টার সমান ডেল্টা দ্বারা 1 টি ডেল্টা 1 বা ডেল্টা x 2 ডেল্টা দ্বারা ডেল্টা 2 এর সমান এবং ডেল্টা দ্বারা ডেল্টা পর্যন্ত xn হিসাবে দেখতে পাবে সুতরাং ডেল্টা 1 ডেল্টা 2 পর্যন্ত ডেল্টা n এবং তারপরে ডেল্টা ডেল্টা ডেল্টাটি খুঁজে বের করতে হবে সুতরাং ডেল্টা হল একটি ডেল্টা নির্ধারক তবে কীভাবে কীভাবে তাড়াতাড়ি সমাধান করা যায় এমন কিছু পদ্ধতি জানতে হবে সুতরাং এই ক্ষেত্রে সেই ডেল্টা কি করবে তা নির্ধারক এবং তারপরে ডেল্টা 1 ডেল্টা 2 সমস্ত ডেল্টা n নির্ধারক তবে কীভাবে এটি পাওয়া যায় এই ডেল্টার দ্বারা প্রদত্ত নির্ধারক যেখানে ডেল্টাগুলি এটি নির্ধারকের সমান আপনি এটি মূলত এটি 1 1 1 1 1 1n 21 2 2 2 2 এবং 1 an 2 ann এটি নির্ধারিত ডেল্টা এখন ডেল্টার জন্য 1 ডেল্টা 2 ডেল্টা 2 আপনি কী করবেন আপনি যা দেখতে পারেন তা ডেল্টা 1 এর জন্য আপনাকে x1 খুঁজে বের করতে হবে x 1 সমান ডেল্টা 1 ডেল্টা x 2 সমান ডেল্টা 2 ডেল্টা এবং xn সমান ডেল্টা n ডেল্টা সুতরাং কীভাবে করবেন এটি যদি আপনি প্রথম কলামটি নেন তবে এই প্রথম কলামটি আপনি কেবল b1 b2 এবং bn দ্বারা প্রতিস্থাপন করবেন বাকিটি একই থাকবে সুতরাং এটি নির্ধারক আসবে যা ডেল্টা হবে এই কারণেই b1 b2 bn বাকি সমস্ত উপাদানগুলি একই থাকবে শুধু ডেল্টা 1 এর জন্য আপনি 1 1 এর প্রথম কলামটি প্রতিস্থাপন করবেন 21 টি জায়গাটি b 1 b 2 bn দিয়ে রেখেছেন কেবল এটি প্রতিস্থাপন করুন এবং ডেল্টা গণনা করুন 1 একইভাবে আমাকে এটি পরিষ্কার করতে দিন এটি হবে ডেল্টা1 পান সুতরাং একইভাবে ডেল্টা 2 এর ক্ষেত্রে আপনি দ্বিতীয় কলামটি প্রতিস্থাপন করুন b 1 b 2 দ্বারা এই ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামটি এটি এটি আপনি b 1 দ্বারা প্রতিস্থাপন করুন b 2 বাকি সমস্ত উপাদান একই থাকবে আপনি এগুলি সব প্রতিস্থাপন করুন তারপরে আপনি ডেল্টা 2 পাবেন একইভাবে ডেল্টা n জন্য শেষেরটি সর্বশেষটি আপনি b 1 b 2 এবং bn দ্বারা প্রতিস্থাপন করুন সমস্ত উপাদানগুলির বাকি থাকবে আপনি ডেল্টা n পাবেন এইভাবে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 2 সমস্ত নির্ধারক হতে পারে গণনা করা যায় ঠিক আছে তারপরে সরাসরি সমাধানের পরে আপনি ডেল্টা 1 ডেল্টা 2 পর্যন্ত ডেল্টা n জানা যাবে তারপর x 1 সমান ডেল্টা 1 y ডেল্টা x 2 সমান ডেল্টা 2 ই ডেল্টা x 2 সমান ডেল্টা 2 ই ডেল্টা পর্যন্ত xl ডেল্টা n1 ডেল্টার সমান সুতরাং আপনি সহজেই সমাধান করতে পারেন এটি কেবল একটি কলাম প্রতিস্থাপন করে ঠিক এটি স্থানান্তর করুন ডানদিকে সুতরাং আমাকে এটি পরিষ্কার করা যাক ঠিক আছে সুতরাং এখন প্রশ্ন এটি কিভাবে হবে এখন ডেল্টা যদি ম্যাট্রিক্সের নির্ধারক হয় এবং ডেল্টা K ম্যাট্রিক্স হল ম্যাট্রিক্স A এর k তম স্তম্ভকে b দ্বারা প্রতিস্থাপন করে গঠিত ম্যাট্রিক্সের নির্ধারক সুতরাং কেবলমাত্র এটি স্পষ্টভাবে প্রমাণিত যে ক্র্যামারের নিয়ম তখনই প্রযোজ্য যখন যে ডেল্টা 0 এর সমান নয় কারণ এটি 0 এর দ্বারা ভাগ হয়ে যাবে তাই সম্ভব নয় সুতরাং যখন ডেল্টা 0 এর সমান হয় তখন সমীকরণের সেটটির কোনও অনন্য সমাধান হয় না কারণ সমীকরণগুলি লিনিয়ার নির্ভরশীল সুতরাং সেক্ষেত্রে আপনি পাবেন সমীকরণটির কোনও অনন্য সমাধান নেই যেখানে সমীকরণগুলি রৈখিকভাবে নির্ভরশীল সুতরাং নির্ধারক ডেল্টার মান প্রথম সারিতে প্রসারিত করে প্রাপ্ত করা যেতে পারে এগুলি প্রথম সারিতে ক্রমবর্ধমানগুলি বরাবর আন্ডারলাইন করা হয় তো কীভাবে করবে সুতরাং যদি এটি সামান্য কিছুটা বড় আকারের মতো দেওয়া হয় তবে আমি a1 1 a1 2 থেকে a1n পর্যন্ত লিখেছি তবে ঠিক a21 a2 2 a2 2n পর্যন্ত এবং তারপরে an 1 an 2 ann অবধি এখন আপনি যদি এইভাবে লিখেন তবে আপনাকে এই জিনিসটি লিখতে হবে সুতরাং আসুন এটি প্রথম দেখি আমরা a1 1 M 1 লিখছি এটি প্রথম সারিতে প্রসারিত হয়ে প্রাপ্ত হতে পারে এর অর্থ প্রথম বরাবর কলামওয়ালা উভয়ই দেওয়া যেতে পারে সুতরাং সেক্ষেত্রে একটি a1 1 M 1 1 a 1 2 M 2 a 1 2 M 1 2 ডট ডট ডট 1 পোর 1 an পর্যন্ত তারপরে 1n M1 nঠিক আছে সুতরাং কোথায় এই নির্ধারক পরে দেখতে পাবেন সুতরাং দেখুন এটি এই এটি 1 এটি 1 আমাদের উদ্দেশ্যটি M 1 1 M 1 2 M 1 2 খুঁজে বের করতে হবে এবং শেষটি হল M1n সুতরাং এই নির্ধারকটি কোথায় এটি পরে দেখা যাবে সুতরাং আমাদের উদ্দেশ্যটি M 1 1 M 1 2 M 1 2 এবং শেষটি হল M 1n সন্ধান করা বিশেষত শেষ শব্দটির দিকে তাকান 1 থেকে 1 1 n থেকে 1 1 Mতে 1 পাওয়ার 1 সুতরাং আপনি যদি M ম্যাট্রিক্স জানেন তবে নির্ধারকটি এই M 1 নির্ধারক যে M 1 1 M 1 2 M 1 2 পর্যন্ত M 1 n পর্যন্ত সহজেই সমাধান করা যায় ঠিক সুতরাং এটি কিভাবে পেতেআমি বলছি সুতরাং ম্যাট মাইনর এটি আসলে এটিই যেখানে মাইনর M ij হল ann 1 গুন n 1 ম্যাট্রিক্স ফর্মের নির্ধারক i ম সারি এবং jতম কলামটি প্রকাশ করে ঠিক সুতরাং পরে দেখতে পাবেন যে আপনি এটি ith সারি এবং jth কলামের স্ট্রাইক করছেন উদাহরণস্বরূপ কারণ এটি হবে এটি n 1 থেকে n 1 ম্যাট্রিক্স এটা মাইনর এখন ধরুন এটি M ij এটি আমি সারি বলব আমি 2 এর সমান এবং j 2 এর সমান এর অর্থ দ্বিতীয় সারি এবং তৃতীয় কলাম সুতরাং আপনি যদি ভাবেন যে দ্বিতীয় সারির বাকীটি প্রতিস্থাপন করুন তবে আমি এই সারিটি অনুমান করি এটি চলে গেল এটি আমি সারি এবং jth কলামে নেই সুতরাং যে j 2 টি তৃতীয় কলাম সমান সুতরাং ঠিক এই 2 টি যাবে বাকি উপাদানগুলি ঠিক আছে সুতরাং সেই অনুযায়ী এটি n 1 থেকে n 1 ম্যাট্রিক্স হবে সুতরাং বাকি উপাদানগুলি এই এক সমস্ত সেখানে থাকবে এবং এটি সেখানে হবে না সম্পূর্ণরূপে চলে গেছে কিন্তু এই এক এই এক এই পাশ সেখানে হবে এই সেখানে হবে না সুতরাং এই সারিগুলির কলামগুলিতে আপনাকে কেবল মেট্রিক্সের অর্ডার নাবালককে Mমাইনর n 1 থেকে n 1 করা হবে কারণ এক সারি এবং একটি কলাম সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে তাই না সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন ঠিক আছে সুতরাং একইভাবে ডেল্টার মানটি প্রথম কলামটি প্রসারিত করেও পাওয়া যেতে পারে আপনি যদি এই প্রথম কলামটি জুড়ে এটি প্রসারিত না করে সারিগুলির চেয়ে বরং দেখতে পান তবে ডান এটিও পাবেন যা আপনি ব দ্বীপের মান বলছেন সুতরাং যদি আপনি কেবল আমাকে এটি পরিষ্কার করতে দেন সুতরাং আপনি যদি এটি তৈরি করেন আপনি যদি এটি তৈরি করেন তবে আপনি যদি দেখেন তবে ডেল্টাটি a1 1 m 1 1 21 m 21 এর সমান হবে কারণ কলামটির দিকে এগিয়ে চলেছে তাই না সুতরাং কলামটির দিকে প্রসারিত হচ্ছে সুতরাং a1 1 m 1 1 তারপরে একটি 2 একটি a21 m 21 তারপরে 2 2 M2 1 পর্যন্ত 1 পর্নো 1 এ 1 Mn 1 এখানেও আমি এটি ব্যাখ্যা করার সময় করছি এবং তারপরে এটি আসছে 1 পোর 1 n 1 n এটি আপনি প্রথম সারিতে প্রসারিত বলছেন যা প্রসারিত করছে তবে একই জিনিসটি প্রথম কলামটি পেয়ে যাবে সুতরাং দ্বিতীয় সমীকরণটি কি আপনাকে প্রথম কলামটি ডাকে সুতরাং এটি 1 1 M1 1 21 টি এই জিনিস ধরুন 2 থেকে 2 ম্যাট্রিক্সের জন্য নির্ধারকটি সহজ a 1 1 একটি 2 2 একটি 1 2 একটি 21 এই আপনি জানেন ধরুন 2 বাই 2 ম্যাট্রিক্সের জন্য এটি 1 1 1 1 2 একটি 1 2 পাসের জন্য ক্লাসরুমে দেখুন আমি মনে করি সর্বাধিক 2 থেকে 2 পর্যন্ত সমাধান হবে 2 থেকে 4 সম্পর্কে ভাবেন না কারণ সহজেই এটি পারে সমাধান করা আমি জানি তবে এটি আরও বেশি সময় সাশ্রয়ী হবে তবে কেবল 2 থেকে 2 ম্যাট্রিক্স পর্যন্ত সমাধান করবে আমরা অ্যাসাইনমেন্টে সমস্যাটি ঠিক করব ঠিক আছে সুতরাং এটি একটি সাধারণ ডেল্টা a1 1 a1 1 a1 1 2 তারপরে একটি a21 একটি a2 2 a2 2 তারপরে একটি a2 1 একটি a2 2 একটি 2a 2 এর সমান এখন আপনি যদি এটি প্রসারিত করেন আপনি যদি এটি প্রসারিত করেন তবে আপনি কলামটি 1 1 21 2 2 1 এর দিকের দিকে রয়েছেন এবং যদি আপনি শেষ সূত্রটি দেখেন তবে তা দেখতে হবে এই সর্বশেষটি যে নবম পদটি নবম পদটি আপনি এটিই বলেছেন আপনি যদি n তম শব্দটি দেখতে পান তবে এটি কেবলমাত্র ধরে রাখা যদি আপনি নবম পদটি দেখতে পান তবে এটি হয় 1 পাওয়ার n 1 এর পরে একটি 1 তারপর Mn 1 তাই না এখন আপনি যা করছেন তা n সমান 1 n 2 এর সমান যদি আপনি সেট করা সমান হয় যদি আপনি n রাখেন 1 এর সমান তবে এটি হবে এটি প্রথম শর্ত সুতরাং এটি হল 1 বর্গক্ষেত্র তারপরে 1 1 তারপর M1 1 একইভাবে আপনি যদি n রাখেন 2 এর সমান এটি হবে 1 ঘনক্ষেত্র সুতরাং পদটি তখন আসবে একটি 21 M21 আপনি যদি n রাখেন 2 এর সমান তবে এটি হবে 1 পাওয়ার 4 to সুতরাং এটি এর পরে 2 1 M2 1 হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন ঠিক আছে সুতরাং সে কারণেই আপনি যখন এটি প্রসারিত করবেন এটি এমনভাবে চলে আসবে ধরুন একটি 1 1 প্রথম এক তারপরে 1 পাওয়ার 1 এ আপনি এটি হচ্ছেন আপনি যাকে কল করেন তখন আপনি এই হন যদি আপনি এই সূত্রটিতে একটি মি n 1 যান তবে আপনি কেবল এটি দেখতে পান উদাহরণস্বরূপ সমস্ত কিছুই একই থাকবে তার মানে Mn 1 ঠিক তখন আপনি 1 লিখছেন তারপরে 1 তে 1 চাপুন 1 এখন যদি আপনি এটির দিকে তাকান যে nn 1 এর সমান অর্থ এটি একটি 1 1 এর সমান 1 এর অর্থ এটি হল 1 বর্গ সুতরাং এটি হবে তারপরে এই পদটি 1 1 আসছে তার পরে M1 1 সুতরাং ith সারি এবং M1 1 এর অর্থ এখানে আমি 1 এর সমান এবং জে 1 এর সমান অষ্টম সারি এবং jth কলাম আপনি ডিলিট করে সুতরাং ith সারিটির অর্থ প্রথমটি প্রথম সারির কলামটি আপনি মুছে ফেলবেন সুতরাং এটি প্রথম সারি এবং এটি প্রথম কলাম যদি আপনি বাদ দেন তবে এটি 2 2 2 2 2 2 2 2 তাই একটি 2 2 একটি 2 2 2 2 একটি 2 হবে সুতরাং এটি প্রথমটি সুতরাং এটা ঠিক বোধগম্য দ্বিতীয়টি আমাকে এটি পরিষ্কার করুন আমি ঠিক দ্বিতীয়টি আসব দ্বিতীয়টি আবার এটি আবার দুঃখিত বলে এটি আবার ঠিক ধরে রাখা হয়েছে আমাকে এটি পরিষ্কার করতে দিন let ঠিক ধরে রাখুন ঠিক তাই দ্বিতীয়টির মধ্যে এটি আবার একই শব্দ আমি লিখছি n 1 তারপরে একটি 1 তারপর Mn 1 ডান এখন এই ক্ষেত্রে দ্বিতীয় পদ n সমান 2 তার অর্থ এটি হল 1 পোর 2 তে তারপরে একটি 21 তারপর m 21 ডান সুতরাং 1 পোর 2 এর অর্থ এটি হল ঠিক সুতরাং এটি আসলে 1 কিউব তাই এটি হয়ে যাবে একটি 21 আছে এবং m 21 কী সুতরাং এখানে Mij m1 2 এর সমান এবং j1 সমান এর অর্থ আপনি দ্বিতীয় সারি এবং প্রথম কলাম সুতরাং দ্বিতীয় সারির অর্থ এটি চলে যাবে ডানদিকে এবং আমি সমান 2 মানে ইথ সারি সুতরাং দ্বিতীয় এক j 1 টি প্রথম কলামের সমান এবং এটি যা আপনি এটি কল করবেন এটি যাবে তো সেখানে কি হবে a 1 2 a 1 2 a 1 2 a 1 2 এবং একটি 2 2 a 2 2 a 2 2 a 2 2 সুতরাং এই উপায় আপনি সহজেই পেতে পারেন সুতরাং আমি আশা করি এই জিনিসগুলি আপনার পক্ষে বোধগম্য তাই না সুতরাং আমাকে আপনি যাকে বলবেন এটি ঠিক করুন একইভাবে শেষটিও শেষটি আমি আপনাকে বলতে পারি আমার মনে হয় শেষটিও আপনি বুঝতে সক্ষম হবেন কারণ 2 এর সমান তাই এটি 2 2 1 4 ডান হবে সুতরাং আমি 2 এর সমান তার অর্থ তৃতীয় সারি এবং প্রথম কলাম ঠিক তাই তৃতীয় সারি এবং প্রথম কলামটি মুছে ফেলা হবে এটি তৃতীয় সারিতে তাই একটি 1 2 একটি 1 2 এবং 1 1 2 একটি 1 2 এবং একটি 2 2 একটি 2 2 অবশিষ্ট থাকবে ঠিক আছে সুতরাং এইভাবে আপনি এটি খুঁজে পেতে পারেন এটি একটি 2 X 2 ম্যাট্রিক্স সুতরাং 2 তে 2 এ ছাড়বেন না কারণ এটি আরও বেশি সময় নেবে তবে এটি একটি পদ্ধতি যা কীভাবে এটি সন্ধান করতে হয় এটি আমি ডানদিকে কলামটির দিকে কী কল করব তা ব্যাখ্যা করেছি সময় উল্লেখ করুন 1822 কলামটির সারিগুলিতে নয় তবে একই জিনিস সারি বরাবরও আপনি এটি করতে পারেন তাহলেও আপনি একই ফলাফল পাবেন সুতরাং যদি আপনি এই সমস্ত কিছুকে গুণিত করেন তবে যদি আপনি সরলীকরণ করেন তবে কীভাবে এটি সহজ করতে হয় তা আপনি জানেন তো আপনি আমার ডেল্টা পাবেন তাই না সুতরাং তার জিনিসটি নয় যে এই পদ্ধতিটি 2 X 2 ম্যাট্রিক্সের জন্য ঠিক সত্য মনে রাখবেন এটি সেই কৌশলটি যা সহজ পদ্ধতিটি হয় 2 X 2 ম্যাট্রিক্সের নির্ধারক প্রাপ্ত করার জন্য একটি সহজ পদ্ধতি প্রথমটি পুনরাবৃত্তি করে 2 টি সারি এবং শর্তগুলি নিম্নরূপে ডানদিকে ত্রিভুজ করা এটি খুব সাধারণ জিনিস তবে মনে রাখবেন এটি 2 X 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রেই সত্য 2 X 2 নয় 4 X 4 তে নয় তবে এটি আপনার পক্ষে খুব কার্যকর হবে এবং আপনি দেখতে পাবেন যে আপনি এটি কতটা দ্রুত অর্জন করতে পারবেন ঠিক তাই আমাকে এটি পরিষ্কার করা উচিত তাই না আপনি কী করবেন আপনি কী করবেন আপনি যখন বুঝতে খুব সহজ আপনি এটি কি এটি যে 1 1 কেবল ধরে রেখেছে এটি আমার 1 ক্রসটি 1 1 1 1 2 1 2 21 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 ঠিক কীভাবে এটি করা যায় এটি তৈরি তাহলে কি করবে এই প্রথম 2 সারি আপনি আরও ডান পুনরাবৃত্তি প্রথম 2 সারি আপনি পুনরাবৃত্তি এটি একটি 1 1 একটি 1 2 এটি একটি 1 1 এটি 1 1 একটি 1 2 একটি 1 2 পুনরাবৃত্তি এবং একটি 21 একটি 2 2 একটি 2 2 একটি 21 একটি 2 2 আপনি পুনরাবৃত্তি করেন আপনি এটি এটিকে তৈরি করেন সুতরাং প্রথম জিনিসটি 2 থেকে 2 ম্যাট্রিক্সে এটি 2 থেকে 2 ম্যাট্রিক্স এবং তারপরে আপনি কি করেন আপনি প্রথম 2 টি সারিকে 1 1 পুনরাবৃত্তি করেন এটি 1 1 1 এটি 1 1 1 1 1 2 21 2 2 2 2 আপনি পুনরাবৃত্তি করেন তারপরে আপনি দেখতে পাবেন কত তাড়াতাড়ি আপনি এটি পাবেন আমাকে পরিষ্কার করতে দাও তাহলে তুমি কি কর তারপরে আপনি গুন বীজগণিতের যোগফলের জন্য যা করেন তার অর্থ এটি একটি 1 1 একটি 2 2 একটি 2 2 এটি চিহ্ন সুতরাং একটি 1 1 একটি 2 2 একটি 2 2 এটি যাই হোক না কেন এটি এটি একটি 1 1 একটি 2 2 একটি 2 2 নেতিবাচক ইতিবাচক হতে পারে এটি কোনও ব্যাপার নয় তবে আপনি যা যা হোন এটি সাইন নিতে হবে তবে এই এটি আমি এই সমস্ত জিনিস নিয়েছি তারপর একটি 21 তারপরে একটি 2 2 ঘটবে তারপরে একটি 1 2 ঠিক এটি একটি 1 2 তারপর এটি এটি এটি হবে তারপরে একটি ২ 1 তারপরে 1 2 তারপরে একটি 2 2 এটিই আপনি এইগুলিকে কল করেন এটিই হল চিহ্ন আমি এটি তৈরি করেছি এটি এটি এটি এই পক্ষটি হবে হতে হবে এবং এই পক্ষটি আপনি যেদিকে নিয়েছেন ঠিক আছে সুতরাং এর অর্থ এই উপাদানগুলি হবে চিহ্নটি হওয়া উচিত তা বিবেচ্য নয় তারপরে আপনি একটি 1 2 নেন এটি আআ 1 2 একটি 2 2 একটি 2 1 সুতরাং এটি 1 1 2 a 2 2 a 2 1 তাই না তারপরে তারপরে এইটিকে একটি 2 2 একটি 2 2 একটি 2 2 তারপর একটি 1 1 ডান এবং তারপরে এটি 2 2 a 2 2 এবং এটি 1 1 1 এবং তারপরে এটি এটি তার নয় এটি একটি 2 2 তারপরে আপনি সেই যাকে আপনি 1 1 1 থেকে 1 তে 21 বলে ডাকছেন তাই এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিস এবং আপনি যা পাবেন তা নির্ধারক হবে তাই না সুতরাং কেবল প্রথম 2 টি সারিটি অনুলিপি করুন এবং এই পক্ষটি আপনি 1 1 নেন এটি এটি এবং আপনি যে পক্ষটি গ্রহণ করেন এবং কেবল সরল করুন আপনি নির্ধারক পাবেন এটি কেবলমাত্র 2 থেকে 2 থেকে 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রেই সত্য এটি অন্য যেভাবে হবে তা চেষ্টা করবেন না তবে 2 থেকে 2 ম্যাট্রিক্সের জন্য গৌণকে গণনা করা তার চেয়ে সহজ নয় এই একটি সাধারণ সরল পদ্ধতি ঠিক আছে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন ঠিক সে কারণেই আমি এটি এটিকে তৈরি করেছি এবং শেষ অবধি আপনি যদি যা কিছু বলেছিলেন আমি একই জিনিস লিখেছি এখানে এখানে একই জিনিস লেখা আছে ঠিক আছে সুতরাং এটি ডেল্টা এখানে একই জিনিস লেখা আছে পরবর্তী উদাহরণ দেখা যাক এটি সমাধান করবে এটি অবশ্যই এটি বৈদ্যুতিনের একটি মৌলিক বিষয় সুতরাং বেশ কয়েকটি সংখ্যার বিভিন্ন ধরণের সংখ্যাটি সমাধান করতে হবে যেমন আপনি জানেন যে ধারণাগুলি কম বেশি হবে ভাবনাগুলি পরিষ্কার হবে তাই না সুতরাং এই ধরণের জিনিসটির জন্য কিছুটা অনুশীলন করা জরুরি সুতরাং বিভিন্ন ধরণের সমস্যা নেবে এবং আমাকে কেবল একটি জিনিস বলতে দাও যে এটি আমি যা কিছু তৈরি করছি এটি এটি একটি স্ক্যান করা অনুলিপি যা আমি কোনও কিছুর জন্য প্রস্তুত করি না ঠিক তাই এবং আপনার যদি কোনও সমস্যা থাকে বা কোন ভুল পান দয়া করে আমাকে জানান তবে আমি নিজেকে সংশোধন করতে পারি কারণ অনেকগুলি সমস্যা হয়তো রয়েছে আমি আশা করি এটি সঠিক ছিল তবে কোথাও কোথাও কিছু হয়েছে কিছু ভুল হয়ে গেছে আমি জানি না তবে আমি আপনার কাছ থেকে প্রতিক্রিয়া পেতে চাই আহ ঠিক আছে সুতরাং আপনি যদি কিছু চান কিছু এই জিনিস আপনি চান ঠিক যে কোনও কিছুই আপনি সেই ভুল গণনা বা অন্য কিছু খুঁজে পান তবে আমি এটি সংশোধন করব তবে বিভিন্ন ধরণের সমস্যার সমাধান করার চেষ্টা করব আমি বেশ কয়েকটি জায়গা থেকে সমস্যা সংগ্রহ করেছি এবং এখানে রাখার চেষ্টা করব আপনি যা জানবেন তাও আমাদের কাছে থাকবে আমাদের চিন্তাভাবনা এবং অন্যান্য জিনিসগুলির ধারণা এবং ধারণাগুলি সাফ করার চেষ্টা করবে ঠিক আছে সুতরাং প্রথমে তাই একটি সাধারণ উদাহরণ গ্রহণ করুন ডান সুতরাং নোড ভোল্টেজকে আপনি কী বলেছিলেন তা নির্ধারণ করুন চিত্র 22 এর একটি সার্কিট কারণ অধ্যায় 2 সে কারণেই মাঝে মধ্যে দ্বিতীয় পর্বটি মাঝে মাঝে পর্যায়ক্রমে চিহ্নিত করা হয় আমি আহ না তবে আমাদের দেখতে দিন যে আপনাকে নোডটি বের করতে হবে ভোল্টেজ এটি একটি ইউনিট সার্কিট সুতরাং ঠিক এই একটি নোড 1 এটি নোড 2 ডান এবং এটি হল রেফারেন্স নোড ডেটাম নোড এবং এই ভোল্টেজ v 0 0 এর সমান ডান সুতরাং এটি ড্যাটাম নোড এটি নতুন অ্যাসাইনমেন্ট বা পরীক্ষায় আপনি যা যা পাবেন তা চিহ্ন হবে না তবে আপনি জানেন যে এটি v 0 এর সমান সুতরাং এটি আমার নোড 1 এটি আমার নোড 2 তার মানে আমার এই ভোল্টেজটি v 1 এই ভোল্টেজ v 2 এই রেফারেন্স নোডের সাথে সম্মতিযুক্ত এটি আমার রেফারেন্স নোড এবং খুঁজে বের করতে হবে ডান নোড ভোল্ট v আপনাকে ভি 1 পেতে হবে কতটির সমান এবং v 2 সমান কত ভি 1 সমান কত ভি 2 সমান কত ঠিক এবং 2 কারেন্ট উৎস সেখানে 25 এবং 5 বিশদ রয়েছে আমি এটি পরবর্তী চিত্রটিতে তৈরি করেছি তবে এর আগে আমি আপনাকে কেবল বলেছি যে এটি জিনিস সুতরাং এমনকি যদি এটি ভি 1 ভি 2 সার্কিটের মধ্যে চিহ্নিত না করে আপনি যদি জিজ্ঞাসা করেন যে নোড ভোল্টেজগুলি কি তাই না তারপরে আপনাকে ধরে নিতে হবে এটি ভি 1 এবং এটি ভি 2 ঠিক তাই আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এটি বিশদ সার্কিট তাই এটি হল এটি হল রেফারেন্স নোড এটি হল ও এবং আমি আপনাকে বলেছিলাম যে ভি 0 সমান রেফার সময় 2558 এটি ভোল্টেজ ভি 1 এটি ভি 2 এখন এটি নোড 1 এবং এটি নোড 2 সুতরাং এখানে আপনাকে কেসিএল প্রয়োগ করতে হবে এবং নোড 2 এ আপনাকে কেসিএল প্রয়োগ করতে হবে সুতরাং যদি আপনি এটি করেন তবে এটি 25 দেখুন এটি একটি কারেন্ট উত্স 25 অম্পিয়ার স্বাধীন কারেন্ট উত্স এটিও স্বাধীন কারেন্ট উত্স এই কারেন্ট প্রবেশ করছে ডান 25 এম্পিয়ার প্রবেশ করছে সুতরাং এটি আগত কারেন্ট সুতরাং সমান ডান সমান i 2 i i 2 এবং i 2 এর সমান এগুলি এই টার্মিনাল নোড 1 ছাড়ছে এই নোড 1 ছাড়ছে সুতরাং এটি আসলে i 2 i 2 এর সমান ঠিক আছে সুতরাং এটি আসলে এটি নোড 1 তবে আপনি যখন নোড 2 এ আসবেন নোড 2 তখন কী হবে এই i2 কারেন্টটি আসলে এই নোডে প্রবেশের জন্য কল করতে পারে সুতরাং এই কারেন্ট নোডে প্রবেশ করছে সুতরাং এটি আমি 2 এর পরে এই 5 এম্পিয়ার কারেন্টটিও এখানে এটি কারেন্ট উত্স এই 5 এমপিয়ার কারেন্টটি নোড 2 তেও প্রবেশ করে সুতরাং এটি i 2 5 হবে যদিও এই 2 ইনকামিং কারেন্ট এগুলি নোডে প্রবেশ করছে এবং এই 2 পয়েন্টের সমান এটি একটি 25 এমপিয়ার কারেন্ট সুতরাং আমি এটি এখানে চিহ্নিত করি যা আসলে নোড ছেড়ে চলেছে কারণ দিকটি এভাবে দেওয়া হয় ডানদিকে 25 এর সমান এবং ডানদিকে এটি আমি 1 এটি আমিও 1 সুতরাং এই 2 সমীকরণটি এটি একটি সমীকরণ i 2 5 সমান 25 i 1 এবং এই দিকটি 25 এটি আগত কারেন্ট এবং 2 কিনা i 2 i 2 আশা করি আমি কিছুই মিস করিনি কারণ অনেকগুলি সংক্ষিপ্ত সমস্যা আছে সেখানে অনেক শাখা আছে সুতরাং এই বক্তৃতা চলাকালীন একটি p সম্ভাবনা মাঝে মধ্যে আমিও কিছু মিস করতে পারি সুতরাং যদি সুযোগমতো এই বক্তৃতার সময় এটি মিস হয় তবে আপনি আমাকে এটিও জানাতে পারবেন যে আমি আশা করি যে জিনিসগুলি পরবর্তী সমীকরণ ঠিক আছে সুতরাং এই কিভাবে হবে সমীকরণ এবং আশা করি এটি বোধগম্য সুতরাং আমাকে এটি পরিষ্কার করুন ঠিক আছে সুতরাং যে নোড 1 সুতরাং আপনি লিখেছেন যে 25 সমান 2 i 2 i 2 সমান যে আমি 2 এবং আমি 2 সমীকরণ লিখতে হবে সুতরাং এখানে আমাকে আবার আমাকে দাও আমাকে এই জিনিসটি চিহ্নিত করতে দিন সুতরাং এই ভোল্টেজটি এটিকে আপনি যা বলেছিলেন এটি আমি 2 এবং i 2 লিখতে হবে এবং আমি 1ও সুতরাং এটি কেবল এটি ধরে রাখুন আমি i 2 আসলে যদি আপনি ঠিক i 2 এই ভোল্টেজগুলি v 1 হয় তবে এই ভোল্টেজটি v 2 হয় সুতরাং এটি v 1 v 2 এটি 8 দিয়ে ভাগ করে নেবে এটি ঠিক 2 সুতরাং এই কারেন্ট 1 থেকে 2 প্রবাহিত হয় সুতরাং ভি 1 ভি 2 একইভাবে এটি ড্যাটাম নোড এই রেফারেন্স ভোল্টেজ 0 সুতরাং আমি এখানে এখানে লেখার সমান i 2 এর সমান b 1 দ্বারা 4 আসলে খ 1 0 দ্বারা 4 যা খ 1 দ্বারা 4 কারণ এই 4 ওহম এখানে প্রতিরোধ করে ডান এটি ভি 1 ভি 0 তবে ভি 0 0 হয় সুতরাং ভি 1 0 বাই 4 তাই ভি 1 এই জিনিস দ্বারা এবং তারপরে আমি 1 লিখছি আমি 1 এখানে লিখছি যে i 1 এর সমান এটি ডেটুম নোড রেফারেন্স 0 সুতরাং এটি এখানে ভোল্টেজ v 2 তাই এটি মূলত v 2 0 দ্বারা 12 সুতরাং এর অর্থ এটি আসলে ভি 2 দ্বারা 12 এটি আমি 1 সুতরাং আমি 2 আপনি পেয়েছেন আমি 2 পেয়েছি এবং আমি 1ও আপনার কাছে পেয়েছি ঠিক তাই v 2 দ্বারা 12 সুতরাং এই সমস্ত জিনিসগুলি এতে রাখা হবে সেই কেসিএল সমীকরণগুলি তখন v1 এবং v 2 এর ক্ষেত্রে সমীকরণ পাবে আশা করি এটি বোধগম্য সুতরাং এটি পরিষ্কার ডান সুতরাং এর রেফার সময় 2942 আমি i2 আমি i2 লিখছি ঠিক আছে সুতরাং এটি আমিi 2 এবং এটি আমি i2 যা কিছু ব্যাখ্যা করেছে সরলকরণের পরে এই সমীকরণগুলি 2 v 1 v 2 সমান হবে 20 একইভাবে অন্যান্য জিনিসটিও এই সমীকরণটি ব্যাখ্যা করার সময় লিখেছিল এবং i 2 v 1 v থেকে 8 এর সমান এবং i 1 এর সমান বি 2 দ্বারা 12 এটিও আপনি লিখেছেন সুতরাং সরলকরণটি পেয়েছে 2 v 1 5 v 2 সমান 60 now এখন আপনি যাকে বলে তাকে সমাধান করুন সমীকরণ 1 এবং সমীকরণ 2 এই 2 প্রশ্নের সমাধান করুন সমাধান করুন আপনি v 1 পাবেন 122 2 ভোল্টের সমান এবং v 2 ভোল্ট সমান ডান সুতরাং এটি উত্তরদাতা তবে আমাকে এটি কয়েকটি জিনিস পরিষ্কার করতে দিন আমি বলতে পারি যে আপনি দয়া করে এটি এখানে নিজের সমস্যার সমাধান করুন এটি উল্লেখ করা হয়নি আপনি যে আপনি এটি খুঁজে পেয়েছেন যে আপনি কতটা সরবরাহ করেছেন তা সরবরাহ করে এই কারেন্ট উৎস এবং এই কারেন্ট উৎস এটি আপনার পক্ষে একটি অনুশীলন যা ঠিক যে ঠিক কত পোর তারা সরবরাহ করা হয় এটি অনুসারে এটি খুঁজে পেতে পারে এটি হতে পারে আপনি জানেন যে 2 কারেন্ট উত্স আছে এই কারেন্ট উৎস দ্বারা এটি কতটা পোর্ট এবং এই কারেন্ট উৎস কতটা এটি আপনার জন্য অনুশীলন আপনাকে অনেক ধন্যবাদ আবার ফিরে আসব